হ্যালো বন্ধুরা এটা আবার এখন গল্প বলার সময় এটা আমার অন্যতম একটা প্রিয় গল্প আমি অবশ্য এটা মিলিয়ন বার বলেছি আমি জানিনা আমি কোথায় তো শুনেছিলাম কিন্তু এটা খুব সুন্দর একটা গল্প এই গল্পটা হল একজন স্কলার এবং একটা চায়ের কাপের যেমনটা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছো সুতরাং এই নির্দিষ্ট স্কলার এর প্রধান কাজই ছিল নতুন জিনিস নতুন স্কিল নতুন ভাষা শেখা কিন্তু তার একটা সমস্যা ছিল সে নতুন কিছুই শিখতে পারতো না যদিও তার পেশার প্রধান কাজই ছিল নতুন কিছু শেখা যেটা তার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এটা ভীষণই বিরক্তিকর ছিল যে সে কিছুই নতুন শিখতে পারতো না নতুন জিনিস নতুন স্কিলনতুন ভাষা কিছুই না তাই তার বন্ধুরা তাকে পরামর্শ দিল এবং বলল তুমি এই জেন মাস্টারের সাথে দেখা করো যিনি মনে হয় সব জানেন তুমি তার কাছে যাও নি কেনো তাই সে তার কাছে গেলো স্কলার জেন মাস্টারের কাছে গেলো এবং একটি সুন্দর টেবিলে একটি সুন্দর চায়ের কাপ এবং তার ঠিক নীচে একটি সুন্দর কার্পেট ছিল এবং এর ঠিক পাশেই আমার ছোট চায়ের পাত্রের চেয়ে অনেকটাই বড় একটি চায়ের পাত্র ছিল কিন্তু এটা ছিল একটা বড় চায়ের পাত্র এবার জেন মাস্টার স্কলারকে চা ঢালা শুরু করতে বলেছিলেন এবং একমাত্র শর্তে যে তুমি তখনই চা ঢালা বন্ধ করবে যখন আমি বলবো ততক্ষণ পর্যন্ত ঢালা বন্ধ করবে না তাই তিনি চায়ের পাত্রটি নিয়ে চা ঢালতে শুরু করলেন আমার এখানে দুধ আছে কিন্তু গল্পে চা ছিল এবং তিনি এটি চা দিয়ে পূরণ করতে শুরু করলেন চায়ের কাপটি আস্তে আস্তে ভর্তি হচ্ছিল এবং এটি শেষে পৌঁছেছিল এবং স্কলার মনে করেছিলেন যে জেন মাস্টার তাকে থামতে বলবেন কিন্তু তিনি তা করেননি তিনি তাকে আমার স্তরের চেয়েও বেশি ঢেলে যেতে দিলেন আমি আমার চা নষ্ট করতে চাই না কিন্তু তুমি একটা ধারণা পেলে তাই তিনি ঢালতে থাকলেন ঢালতেই থাকলেন এবং অনুমান করো যে চা টির পূর্ণ হওয়ার পরে কী হয়েছিল তিনি ঢেলেই যাচ্ছিলেন সমস্ত চা টেবিলের চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে টেবিলটাকে নোংরা করতে শুরু করে স্কলার নার্ভাস এবং অস্থির হতে শুরু করেন এবং তিনি সেটায় স্বাচ্ছন্দ্য ছিলেন না এবং চা টি সুন্দর কার্পেটে পড়তে শুরু করে এবং এটাও নষ্ট হয়ে যায় স্কলার দুঃখিত হয়ে গেলেন জেন মাস্টার অবশেষে স্কলারের প্রতি করুণা করলেন এবং বললেন এখন আপনি থামতে পারেন স্কলার বিধ্বস্ত হয়ে বললেন হায় ভগবান আমি আপনার কার্পেট নষ্ট করেছি আমি আপনার টেবিল নষ্ট করেছি এটা খারাপ তাহলে আমরা এখন কি করব তাই জেন মাস্টার বললেন সে ঠিক আছে আমি আমার ছাত্রদের মধ্যে একজনকে কার্পেট এবং টেবিল ঠিক করতে দেব এটা নিয়ে চিন্তা করবেন না আমি চাইছি আপনি আমাকে বলুন যে কাপটি পূর্ণ হওয়ার পরে আপনি যে নতুন চা ঢালছিলেন তার কী হয়েছিল স্কলার এটি সম্পর্কে চিন্তা করেছিলেন এবং বলেছিলেন যে সমস্ত চা ছড়িয়ে পড়েছে এটি চারপাশে রয়েছে তাহলে আমায় একটা কথা বলুন আপনি যদি চা চান চায়ের কাপ পূর্ণ হয়ে যাওয়ার পরও ফ্রেশ চা চান আপনি কি করবেন এবং স্কলার উত্তর দিলেনবেশ চায়ের কাপ খালি করুন এটি কোথাও স্থানান্তর করুন অথবা এটি ফেলে দিন এবং আবার ঢালতে শুরু করুন এভাবেই আপনি চায়ের কাপে নতুন চা পাবেন জেন মাস্টার বললেন একদম এটাই আপনার সাথে ঘটছে আপনি ইতিমধ্যেই জ্ঞানে পরিপূর্ণ এবং পৃথিবীতে নতুন কোনো তথ্য নতুন স্কিল নতুন ভাষা পাওয়ার কোন উপায় নেই তাহলে কি করতে হবে আপনাকে আপনার চায়ের পাত্রটি খালি করে চা টা ফেলে দিতে হবে আপনার চায়ের কাপ দুঃখিত চায়ের কাপ এবং এইভাবেই আপনি নতুন জ্ঞান পেতে পারেন আপনার পুরানো অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন যা কিছু আপনি আঁকড়ে ধরে আছেন তা থেকে মুক্তি পেতে পারেন এবং এভাবেই আপনি নতুন স্কিল শিখতে পারেন সেই কারণে আমি আপনার মাথা খালি করাচ্ছি আপনি কি এটা বুঝতে পেরেছেন